"বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স এন্ড আদার নন বায়োলজিস্টস" শীর্ষক এই কোর্সে আপনাকে স্বাগত শেষ ভিডিওতে আমরা মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবনের উৎস এবং নির্জীব বস্তু থেকে জীবন কীভাবে বিবর্তিত হয়েছিল সে সম্পর্কে কথা বলেছিলাম তারপরে এই প্রাথমিক সংশ্লেষিত অণুগুলির স্ব প্রতিলিপি করার ক্ষমতা এবং শেষ পর্যন্ত প্রোটোবিয়ন্ট গঠন এবং তারপরে জীবনের প্রাথমিক রূপ আজকের ভিডিওতে আমরা যা আলোচনা করতে যাচ্ছি তা হল কিভাবে জীবনের এই প্রাথমিক রূপ থেকে বর্তমান জীব বিবর্তিত হয়েছিল এবং তার একটি দীর্ঘ বিন্যাস আছে এটি কেবলমাত্র একটি ব্যাকটিরিয়া নয় আপনি দেখবেন যে জীবন একাধিক রূপে নিজেকে প্রকাশ করে কী কারণে এই প্রকরণ ঘটেছিল এই জীবন বিভিন্ন রূপে বিভাজিত হয়েছিল তা হল বিবর্তন অধ্যয়ন করার জন্য বিবর্তনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি থিওডোসিয়াস ডবঝানস্কির এই উদ্ধৃতি "Nothing in biology makes sense except in the light of evolution" দিয়ে আজকের এই বিশেষ শ্রেণীটি শুরু করতে চাই আশানুরূপভাবে এই শ্রেণীর শেষে আপনি যা বুঝতে পারবেন তা হল যদিও আমাদের জীবনে বিভিন্ন রূপ রয়েছে তবে বিবর্তনটি মূল ভূমিকা পালন করেছে মনে রাখবেন এই বিবর্তন রাতারাতি ঘটেনি এটি কয়েক বিলিয়ন বছরে ঘটেছে তাহলে বিবর্তন কি বিবর্তন মূলত ব্যাখ্যা করার চেষ্টা করে আজকে আমরা তাদের যেমন দেখি সেই জীবন কিভাবে একাধিক রূপে রূপান্তরিত হল এই বর্তমান রূপগুলিকে একটি সাধারণ পূর্বপুরুষের বংশধর বলে বিশ্বাস করা হয় এই বংশধররা কীভাবে সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছিলেন আমরা বিশ্বাস করি পৃথিবীর জীবনের ইতিহাস চলাকালীন জীবদেহে প্রচুর পরিবর্তন ঘটেছিল যা পরবর্তী প্রজন্মে প্রেরণ করা যায় অন্য কথায় এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে একাধিক উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পরিবর্তন এবং আপনি জীবনে বৈচিত্রের মধ্যে ঐক্য বলতে যা বোঝান তার জন্য মূলত বিবর্তন দায়ী আমাকে একটি উদাহরণ দিতে দিন যদি কেউ কঙ্কালের স্থাপত্যের দিকে নজর দেন ধরে নিই বাদুড় আপনি যদি বাদুড়ের ডানাগুলির দিকে তাকান তবে আমাদের হাত বা তিমির ঝাঁকুনির সাথে সেটির তুলনা করুন একটি বিষয় যা এই তিনটিকে এক করে দেয় সেটি হল কঙ্কালের মূল কাঠামো তা আপনি কব্জির স্থাপত্য আঙুলের স্থাপত্য যার দিকেই তাকান না কেন এরা একীভূত তবুও বাদুড়ে আপনি দেখবেন যে এই অগ্রভাগগুলি বাদুড়ের ডানাতে পরিবর্তিত হয়েছে যা বাদুড়কে ঝাঁকাতে এবং উড়তে সাহায্য করে মূল উৎস একই ছিল তবু একই স্থাপত্য থাকা সত্ত্বেও কার্যকারিতা আলাদা একইভাবে আমরা যদি ডিএনএ দেখি আমি শেষবারেও যেমন বলেছি ডিএনএতে তথ্যগুলি কোড করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তা যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে তবুও মানুষের মধ্যে যে ডিএনএ পাওয়া যায় তা পূর্ববর্তী জীব থেকে প্রাপ্ত ডিএনএ থেকে কিছুটা আলাদা তা কেবল এটির রাসায়নিক সত্তার ক্ষেত্রে নয় বরং স্থাপত্যের আরও বিকাশের দিক থেকেও বিবর্তন মূলত এই পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করে যা পৃথিবীর ইতিহাস চলাকালীন বিভিন্ন জীবন প্রক্রিয়া অর্জন করেছে আসুন কি উপলব্ধ এবং পৃথিবীতে আজকের দিনে কত রকম জীবনের বিভিন্ন রূপ পাওয়া যায় তা দেখি আজকের পৃথিবীতে আপনি দেখতে পান যে প্রায় 10 থেকে 100 মিলিয়ন জীবিত জীব প্রজাতি রয়েছে যার মধ্যে প্রায় 20 মিলিয়ন জীবন্ত প্রজাতি ইতিমধ্যে চিহ্নিত এবং শ্রেণীবদ্ধ করা হয়েছে আপনারা যারা উচ্চ বিদ্যালয়ে একটি শাস্ত্রীয় জীববিজ্ঞানের কোর্স করেছেন তাদের সম্ভবত শেখানো হয়েছে যে সমস্ত জীবন্ত রূপগুলি পাঁচটি প্রধান গোষ্ঠীতে শ্রেণিবদ্ধ করা হয়েছে যা ব্যাকটিরিয়া প্রোটিস্টা ছত্রাক উদ্ভিদ এবং প্রাণী জগত বর্তমানে আমরা জীবিত জীবকে শ্রেণিবদ্ধ করেছি সাধারণত আজকাল এইভাবে অনুসরণ করা হয় তিনটি বড় গোষ্ঠী রয়েছে ব্যাকটিরিয়া আর্চিয়া এবং ইউকেরিয়া ব্যাকটিরিয়া আর্চিয়া এবং ইউকেরিয়ার মধ্যে আমরা যে পার্থক্যগুলি লক্ষ্য করি সেগুলি আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব তবে এই জীবন্ত সত্তার মধ্যে ইউকেরিয়া সর্বাধিক বিকশিত এটি নিজে চারটি প্রধান গোষ্ঠীতে বিভক্ত প্রোটিস্ট এখানে কোথাও আপনি অ্যামিবা বা হাইড্রা দেখতে পাবেন তারপরে ছত্রাক যেখানে আপনি দৈনন্দিন মাশরুম উদ্ভিদ এবং প্রাণী দেখতে পান বৈচিত্র্য আছে তা ব্যাকটেরিয়া থেকে শুরু করে প্রাণী যাই দেখুন সেটি তিমি বাদুড় বা মানব যাই হোক না কেন কিছু জিনিস রয়েছে যা একীকরণ করছে তবুও অনেক বৈচিত্র্য রয়েছে কিভাবে আপনি এই বৈচিত্র্য ব্যাখ্যা করবেন এটি মূলত বিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে প্রথম দিকের বিজ্ঞানীদের মধ্যে এমন একজন যিনি বিবর্তনের ধারণাটি নিয়ে এসেছিলেন তিনি হলেন লামার্ক যদিও তার তত্ত্বগুলি পরে ভুল প্রমাণিত হয়েছিল তবুও বিবর্তন ধারণাটি আনার ক্ষেত্রে প্রথম দিকের বিজ্ঞানীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন তাঁর মতে এটি একটি জীবের নির্দিষ্ট অঙ্গ বা কোনও নির্দিষ্ট বৈশিষ্ট্য যা কোনও জীবের জীবদ্দশায় সেই জীব ব্যবহারের ভিত্তিতে বিকাশ লাভ করে তাঁর মতে আমরা যদি জিরাফের দীর্ঘ গলায় নজর রাখি তবে এটি বিকশিত হওয়ার কারণ জিরাফ লম্বা গাছের খাবারের কাছে পৌঁছানোর জন্য তার ঘাড়টি প্রসারিত করত এবং এটি ক্রমাগত প্রসারিত করার জন্য ঘাড়টি দীর্ঘায়িত হতে পারে এবং তিনি বিশ্বাস করেন যে একটি জিরাফ তার জীবদ্দশায় যে বৈশিষ্ট্যগুলি অর্জন করেছিল তা তার বংশধরের মধ্যে সঞ্চালিত হবে তিনি আরও বলেছিলেন যে সমস্ত অঙ্গগুলি জীব ব্যবহার করে না সেগুলি অবশেষে অকেজো হয়ে যায় এবং এটিকে আমরা লুপ্তপ্রায় অঙ্গ হিসাবে অভিহিত করি এর একটি উদাহরণ হল অ্যাপেন্ডিক্স যা আমরা আমাদের শরীরে দেখতে পাই পরে একাধিক পরীক্ষার মাধ্যমে তার ধারণাগুলি ভুল প্রমাণিত হয়েছিল এবং একটি ক্লাসিক পরীক্ষা যা ইঁদুরের উপর করা হয়েছিল যেখানে প্রায় কুড়িটি পরবর্তী প্রজন্মে ইঁদুরের ক্লিপড লেজ ছিল এই আশা ছিল যে যদি প্রতি প্রজন্মে লেজটি ছাঁটাই হতে থাকে এবং এটি অব্যবহৃত থাকে তাহলে একবিংশ প্রজন্মে যে ইঁদুরগুলি জন্মাবে সেগুলি লেজ ছাড়াই হওয়া উচিত তবে এটি কার্যত ঘটেনি এক অর্থে কোনও নির্দিষ্ট অংশের ব্যবহার বা অব্যবহারের উপর ভিত্তি করে তাঁর তত্ত্বটি বিবর্তনের কারণ ছিল না যদিও তিনি জীবন চলাকালীন এবং পৃথিবীর জীবনে বিবর্তনের ধারণাটি নিয়ে এসেছিলেন তারপরে এসেছিল চার্লস ডারউইনের করা অসাধারণ পর্যবেক্ষণ জীববিজ্ঞানের ক্ষেত্রে এমনকি আজও আমাদের প্রচুর আবিষ্কার চার্লস ডারউইনের পর্যবেক্ষণের কাছে ঋণী যদি চার্লস ডারউইনের পর্যবেক্ষণগুলি না হত আজকে আমরা জীববিজ্ঞান যেভাবে বুঝি তেমন বুঝতে পারতাম না এই সমস্ত বিষয়টি শুরু হয়েছিল এইচএমএস বিগলকে নিয়ে চার্লস ডারউইনের এই আকর্ষণীয় ভ্রমণ দিয়ে তিনি গালাপাগোস দ্বীপপুঞ্জ হয়ে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আমেরিকা উপকূল বরাবর একটি ভ্রমণে গিয়েছিলেন যা ইকুয়েডরের থেকে প্রায় 900 কিলোমিটার পশ্চিমে এবং তারপরে অস্ট্রেলিয়া গিয়ে ফিরে আসা তিনি মূলত এই ভ্রমণে ভূতাত্ত্বিক হিসাবে যোগদান করেছিলেন যিনি ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ এবং সেগুলি অধ্যয়ন করতে চেয়েছিলেন এই ভূতাত্ত্বিক নমুনাগুলি অধ্যয়ন করার সময় তিনি প্রচুর জীবাশ্ম পর্যবেক্ষণ করেছিলেন তা কেবল উচ্চ পর্যায়ের প্রাণীই নয় এমনকি মলাস্কা বা শেলযুক্ত জীবও তিনি যে আকর্ষণীয় পর্যবেক্ষণটি করেছিলেন তা গ্যালাপাগোস দ্বীপপুঞ্জেই ছিল এগুলি একে অপরের খুব কাছাকাছি হলেও কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটি দ্বীপপুঞ্জ ইকুয়েডর থেকে প্রায় 900 কিলোমিটার দূরে আমরা যা দেখেছি তা হল প্রতিটি দ্বীপে আলাদা আলাদা পাখি প্রজাতি কচ্ছপ ছিল এবং কোনও দুটি দ্বীপে একই ধরণের প্রজাতি ছিল না তবুও একটি দ্বীপে দেখা পাখি বা কচ্ছপ খুব একই রকম ছিল যদিও সম্পূর্ণ এক নয় তবুও নিকটতম দ্বীপে পাওয়া পাখি বা কচ্ছপের সাথে খুব মিল ছিল এটি ছিল একটি পর্যবেক্ষণ যা তিনি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে করেছিলেন অন্য পর্যবেক্ষণটি তিনি আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার এই উপকূলরেখাগুলি জুড়ে তাঁর ভ্রমণকালে করেছিলেন তিনি পর্যবেক্ষণ করেছিলেন যে এই প্রজাতির বিতরণটি পৃথিবীর ইতিহাসে প্রকৃতপক্ষে কীভাবে মহাদেশীয় প্রবাহ হয়েছিল তা প্রতিবিম্বিত করেছে উদাহরণস্বরূপ তিনি দেখেছিলেন যে রেহার মত বিশাল পাখি যা দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় অস্ট্রিচ যা আফ্রিকায় পাওয়া যায় বা ইমু যা অস্ট্রেলিয়ায় পাওয়া যায় তাদের সবাই দেখতে একই রকম তারা সকলেই উড়তে পারে না তবু তারা ভৌগোলিক পরিপ্রেক্ষিতে এত দূরে দূরে আলাদা ভাবে অবস্থান করছে তিনি অনুভব করেছিলেন যে প্রজাতির এই বণ্টনের সাথে পৃথিবীর মহাদেশীয় প্রবাহের কিছু একটা হয়েছে তাই তিনি কয়েকটি প্রশ্ন করেছিলেন তাঁর প্রথম প্রশ্ন ছিল জীবন্ত বস্তুগুলির কেন এত প্রজাতি রয়েছে কীভাবে এই নতুন প্রজাতিগুলি অস্তিত্বে আসে জনসংখ্যার মধ্যে একটি জীব কীভাবে বিবর্তিত হয় এবং একটি জীব কীভাবে এই পরিবর্তনশীল পরিবেশের সাথে প্রকৃতপক্ষে নিজেকে খাপ খাইয়ে নেয় একটি প্রজাতি অন্যের সাথে কীভাবে সম্পর্কিত উদাহরণস্বরূপ আমরা যদি নিজেদের দিকে তাকাই জনসংখ্যার মধ্যে আমরা দেখতে পাব কিছু লোক লম্বা কিছু লোক খাটো এটি কী বেঁচে থাকায় কোন সুবিধা দেয় কিছু লোকের অন্যের চেয়ে পেশীগুলির ক্রিয়াকলাপ ভাল থাকে এটি কী বেঁচে থাকায় কোন সুবিধা দেয় কীভাবে কিছু লোক লম্বা কিছু লোক খাটো হয় এমনকি আপনি যদি বিবর্তনের দৃষ্টিকোণ থেকে দেখেন মানুষের এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে কীভাবে এই বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে এটা কি কারণ এটি পরিবর্তিত হচ্ছে কারণ তারা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে ডারউইন সেই সময় এই ধরণের প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন তিনি কয়েকটি পর্যবেক্ষণ করেছিলেন তিনি যা পর্যবেক্ষণ করেছেন তা হল একটি প্রদত্ত জনগোষ্ঠীতে একটি প্রজাতি উদাহরণস্বরূপ যদি আমরা মানুষের সম্পর্কে কথা বলি আমাদের নিজস্ব জনগোষ্ঠীতে নিজেদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি থাকবে কেউ লম্বা হবে কারও বাদামি চুল থাকবে কারও কালো চুল হবে এবং একই প্রজাতির মধ্যে এই পার্থক্যগুলি রয়েছে আপনি যাকে প্রকরণ হিসাবে অভিহিত করেন এবং এর মধ্যে অনেকগুলি পরিবর্তন আসলে বংশগত যার অর্থ এই পরিবর্তনগুলির কিছু পিতামাতার কাছ থেকে সন্তানের কাছে যেতে পারে তিনি অন্য যে জিনিসটি পর্যবেক্ষণ করেছিলেন তা তিনি গালাপাগোস দ্বীপে খুঁজে পেয়েছিলেন তা হল যদিও বিভিন্ন দ্বীপে প্রজাতিগুলি আলাদা ছিল দ্বীপ দ্বারা যে পরিবেশ সরবরাহ করা হয়েছিল তার ভিত্তিতে প্রজাতিটি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারত উদাহরণস্বরূপ সেই দ্বীপগুলিতে যেখানে গাছপালা অনেক নিচু স্তরে পাওয়া গেছে কচ্ছপের ঘাড় আরও ছোট ছিল সেই দ্বীপগুলিতে যেখানে উদ্ভিদগুলি কিছুটা উঁচুতে ছিল তিনি দেখেছিলেন যে কচ্ছপের ঘাড় দীর্ঘ ছিল তিনি পরামর্শ দিয়েছিলেন যে প্রজাতিগুলি পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে তিনি অন্য যে পর্যবেক্ষণটি করেছিলেন তা হল জনসংখ্যার আকার বাড়ার সাথে সাথে সংস্থানগুলিও শেষ পর্যন্ত সীমিত হয়ে যায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎসগুলি সীমিত হলে সেখানে একটি সময় আসবে যেখানে সংস্থানের জন্য জনগণের মধ্যে প্রতিযোগিতা হবে এটাই আমরা নিয়মিত বলে থাকি এবং শাস্ত্রীয়ভাবে 'The survival of the fittest' বলে অভিহিত করি পর্যবেক্ষণগুলির সাথে তিনি যা অনুমান করেছিলেন তা হল ব্যক্তির বৈশিষ্ট্য বা প্রকরণ যা তাদের পরিবেশের সাথে সর্বোত্তমভাবে খাপ খাইয়ে নিতে সহায়তা করে তারাই বেঁচে থাকা এবং পুনরুৎপাদনের যোগ্য কেবল বেঁচে থাকা এবং পুনরুৎপাদন করা নয় এই উপযুক্ত বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করে তিনি যখন এই সমস্ত ধারণাগুলি তৈরি করছিলেন তখন আরেকজন প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস যিনি ডারউইনকে অনুরূপ মতামত লিখেছিলেন এবং তারপরে 1859 সালে দুজনে তাদের ধারণাগুলি London Philosophical Society তে উপস্থাপনের সিদ্ধান্ত নেন এরপর ডারউইন তার সর্বাধিক বিখ্যাত গবেষণাটি প্রকাশ করেন যা 'The origin of species by means of natural selection' নামে পরিচিত এটা কি সম্পর্কে কথা বলে এটি মূলত দুটি বিষয়ে কথা বলে এটি বলে যে কোনও প্রজাতি সর্বদা পরিবর্তন সহ পূর্ববর্তী একটি প্রজাতি থেকে বংশোদ্ভূত হওয়ার একটি প্রমাণ দেয় সুতরাং প্রজাতি পরিবর্তনের সাথে বংশোদ্ভূত হওয়ার প্রমাণ দেয় তাদের সকলেরই সাধারণ পূর্বপুরুষ থাকবে দ্বিতীয়টি তিনি বলেছিলেন যে চাপ এই পরিবর্তন বা প্রকরণ নিয়ে এসেছিল তা হল জীব যে পরিবেশে বসবাস করে যদি পরিবেশটি পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তনশীল পরিবেশ জীবের মধ্যে পরিবর্তন দাবি করে প্রদত্ত জনসংখ্যার সমস্ত নয় তাদের মধ্যে কয়েকটি নির্দিষ্ট ব্যক্তিরা আরও ভাল মানিয়ে নিতে পারবে কারণ তারা এই পরিবর্তনগুলি অর্জন করেছেন এই চাপ যা পরিবেশ সরবরাহ করেছে তাকে 'natural selection' বলা হয় অন্য কথায় আমি আবার বলছি ডারউইন যা বলেছিলেন তা হল একটি প্রজাতি একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছিল কারণ সেই প্রজাতির নির্দিষ্ট কিছু ব্যক্তি উপযুক্ত পরিবর্তনগুলি বিকাশ করতে পারে যা সেই পরিবর্তিত পরিবেশে জীবকে আরও ভালভাবে বাঁচতে দেয় এই অনুকূল বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত কয়েক মিলিয়ন বছর ধরে আরও উন্নত বৈশিষ্ট্য সহ একটি নতুন প্রজাতির বিবর্তনে সহায়তা করে অনেক সময় আঞ্চলিক প্রবাহ এবং পৃথিবীতে পরিবর্তন হতে থাকলে এই প্রজাতিগুলি এক প্রকার আলাদা হয়ে যেতে পারে 1859 সালে এটি কেবল একটি তত্ত্ব ছিল এবং পরে খুব অল্প সময় প্রায় 50 বছরের মধ্যেই এটি প্রাকৃতিক নির্বাচনের সর্বোত্তম উদাহরণ হয়েছে শিল্প বিপ্লবের সময় এটি মরিচ মথের প্রজন্ম এটি একটি আকর্ষণীয় পর্যবেক্ষণ ছিল যা জে ডাব্লু টুট করেছিলেন তখন 1811 সালে যা জানা ছিল ইংল্যান্ডে যে পতঙ্গগুলি বেশিরভাগ পাওয়া গিয়েছিল তা মূলত হালকা বর্ণের ছিল তবে 1848 সালে একটি ফিল্ড ট্রায়াল বা ক্ষেত্র সংগ্রহ যখন ম্যানচেস্টারে শিল্প বিপ্লব হয়েছিল প্রচুর মরিচ এবং কালো রঙের পতঙ্গ দেখা গিয়েছিল উনিশ শতকের শেষের দিকে প্রায় নব্বই বছরের সময়কালে হালকা রঙের পতঙ্গগুলি এই শুকনো গাড়ো রঙের পতঙ্গগুলির তুলনায় সংখ্যালঘু হয়ে গিয়েছিল কি কারণ হতে পারে কারণটি ছিল শিল্প বিপ্লবের সময় পরিবেশ দূষিত হওয়ার কারণে শিকার বেঁচে থাকার জন্য এই পাখি যা এই পতঙ্গ গুলি খাবে হালকা রঙের পতঙ্গগুলি বিলুপ্ত হয়ে যাবে কারণ এগুলি সহজে দৃশ্যমান হবে এবং সহজেই শিকারী পাখি দ্বারা শনাক্ত হবে তবে একটি গাড়ো রঙের মথ তৈরি হওয়া গুটির পটভূমিতে থাকতে সক্ষম হওয়ায় এটি নিজেকে এতদূর ছড়িয়ে দিতে সক্ষম হবে যে শিকারী পাখি এটিকে দেখতে পাবে না এবং এটি এটিকে বেঁচে থাকায় একটি সুবিধা দিয়েছিল তারপরে টুট এটিকে প্রাকৃতিক নির্বাচনের একটি ঘটনা হিসাবে উপস্থাপন করেছিলেন এখানে এটি একটি উদাহরণ যেখানে পরিবর্তিত পরিবেশের কারণে এক্ষেত্রে প্রকৃতপক্ষে শিল্পবিপ্লবে মানুষের ক্রিয়াকলাপ একটি মরিচ পোকা প্রজন্মকে পরিচালিত করেছিল এই বিভিন্ন ধরণের নির্বাচন কি যা আমরা আলোচনা করছি যেমন আমি আগে বলেছি নির্বাচনের চাপটি প্রয়োজনীয়ভাবে পরিবেশ সরবরাহ করে এবং কীভাবে জীব সেই পরিবেশের সাথে মানিয়ে নেয় সুতরাং ধরে নিন যে আপনার একটি জনসংখ্যা বৈশিষ্ট্য আছে আপনার এমন একটি বৈশিষ্ট্য রয়েছে যার জন্য একটি সাধারণ বন্টন রয়েছে এবং আপনি যদি পরিবেশটি অনুকূল খুঁজে পান এবং সবকিছু ঠিক থাকে জীবের বাহ্যিক কোন কিছু বৃদ্ধির দরকার নেই তার মানে সেগুলি অনর্থক হয়ে যায় এই ধরনের একটি নির্বাচন যেখানে অর্জিত কেন্দ্রীয় বৈশিষ্ট্যগুলি অপরিবর্তিত থাকে তা একটি স্থিতিশীল নির্বাচন তবে আপনার এমন একটি পরিস্থিতি হতে পারে যেখানে একটি জনসংখ্যা রয়েছে যাদের কিছু চরম প্রকরণ রয়েছে এবং হঠাৎ পরিবেশের পরিস্থিতি এমনভাবে বাধ্য করে যাতে এই এক্সট্রিম আউটলায়ার্সদেরই বেঁচে থাকার একটি সুবিধা আছে ফলস্বরূপ যা ঘটবে তা হল এই জনসংখ্যার গোষ্ঠী জীবের এই সেটটির অনুকূল অর্জিত বৈশিষ্ট্যের দিকে যাওয়ার প্রবণতা দেখাবে এবং এটি জীবগুলির এই সেট যা অবশেষে একটি নতুন প্রজাতি গঠন করবে এটি দিকনির্দেশক নির্বাচনের একটি উদাহরণ বৈচিত্র্যকরণ নির্বাচনের উদাহরণও রয়েছে যেখানে আপনি মূলত আপনার জনসংখ্যা তারপরে হয় মহাদেশীয় প্রবাহের কারণে বা অন্য কোনও ধরণের বিপর্যয়ের কারণে এটি বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি জনপদে বিভক্ত হয়ে যায় এবং একে বৈচিত্র্যকরণের নির্বাচন বলে তবে সবকিছুর মধ্যে যে জিনিসটি সাধারণ এবং এক হয়ে যায় তা দুটি বিষয় এক এটি পরিবেশ যা নির্বাচনের চাপ দেয় এবং দুই এটি একটি প্রদত্ত জনগোষ্ঠীতে কিছু নির্দিষ্ট ব্যক্তির সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যে কারণে তারা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হন তার কারণ তারা অনুকূল নতুন বৈশিষ্ট্যগুলি গ্রহণ করতে পেরেছিল এই বৈশিষ্ট্যগুলিই আপনি প্রকরণ হিসাবে ডাকেন এই পরিবর্তনগুলি যদি উত্তরাধিকারসূত্রে হয় তবে আপনি পরস্পর প্রজন্মে এটি দেখতে পাবেন এই অর্জিত বৈচিত্রটি শেষ পর্যন্ত জীবের সেই নির্দিষ্ট গোষ্ঠীর একটি বৈশিষ্ট্য হয়ে যায় কিন্তু ডারউইন কিছু নির্দিষ্ট জিনিস জানতেন না তিনি জানতেন না কোন আণবিক প্রক্রিয়াটি আসলে এই পরিবর্তনের কারণ তিনি জানতেন যে পরিবর্তনগুলি ঘটছে তবে কী কারণে এটা ঘটছে কোন আণবিক প্রক্রিয়া যা এই পরিবর্তনের কারণ এই পরিবর্তনগুলি কিভাবে প্রক্রিয়াকরণ করা হচ্ছে এখানেই মেন্ডেলিজম এবং মেন্ডেলের জিনতত্ত্বের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা আমার সহকর্মী প্রফেসর জিকে সুরাইসকুমার আলোচনা করবেন এখানেই জিনের ভূমিকা আমাদের ডিএনএতে প্রতিটি জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য কোড করে এটি জিন যা এই প্রকরণগুলি বহন করে তবে এটি কী এবং কীভাবে এই প্রকরণগুলি এই জিনের মধ্যে চালু হয় আমরা সে বিষয়ে কিছুক্ষণ পরে কথা বলব কিন্তু ডারউইন এই প্রক্রিয়াটি জানতেন না তিনি বুঝতে পারেননি কেন নির্দিষ্ট প্রজাতি যার জন্য তিনি জীবাশ্মের নমুনাগুলি সংগ্রহ করেছিলেন তা বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্তির কারণ কী উদাহরণস্বরূপ ডাইনোসরগুলির জন্য তখন উত্তর পাওয়া যায় নি তাহলে এই প্রকরণ কীভাবে হয় একাধিক উপায় রয়েছে এবং সর্বোত্তম উপায় হল পরিব্যাপ্তি প্রক্রিয়া আমরা সবাই জানি আমাদের জিনগত উপাদানগুলি ডিএনএতে এনকোডেড রয়েছে তাই একটি নির্দিষ্ট ক্রম দিয়ে আমাকে কেবল একটি ডিএনএর স্ট্র্যান্ড আঁকতে দিন পরিপূরক স্ট্যান্ডটি আমরা এটি আবার আলোচনা করব যখন ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে কথা বলব তবে সরলতার জন্য ডিএনএর প্রতিটি স্ট্র্যান্ড একটি পরিপূরক স্ট্যান্ডের মাধ্যমে এর প্রতিবিম্ব করে এটি একটি ডিএনএ যদি এই ডিএনএর অণুটির প্রতিলিপি করতে হয় কিছু অদ্ভুত কারণে সেখানে ত্রুটি ঘটে যার ফলে ডিএনএর ক্রমে পরিবর্তন হয় বলা যাক ত্রুটিগুলি জীবনের একটি অংশ যার অর্থ এগুলি প্রায়শই ঘটে এখন আপনার কাছে একটি নতুন ডিএনএ অণু হবে যার পরিব্যক্তি হয়েছে যেখানে এই C এখন একটি G দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে বা ধরা যাক একটি A এই পরিব্যক্তি ঘটেছে এবং যদি এই পরিব্যক্তিটি এটি যে জিনটিতে উপস্থিত তাতে কোনও অনুকূল বৈশিষ্ট্য দিতে পারে তখন এটি একটি অনুকূল প্রকরণ হয়ে যাবে সুতরাং পরিব্যক্তি বা ডিএনএ ক্রমের পরিবর্তন যা বংশগত এবং যা বেঁচে থাকার উপর অনুকূল প্রভাব সরবরাহ করে তা অন্যতম কারণ হতে পারে যার মাধ্যমে প্রকরণ ঘটছে প্রকরণের অন্য কারণ হল যৌন প্রজনন প্রক্রিয়া আমরা সবাই জানি যে আমরা আমাদের বাবার কাছ থেকে জিনের একটি নির্দিষ্ট সেট পাই এবং আমাদের মায়ের কাছ থেকে জিনের একটি নির্দিষ্ট সেট পাই আমরা আমাদের বাবার বা মায়ের কার্বন কপি নয় আমাদের একটি মিশ্র বৈশিষ্ট্য রয়েছে কারণ কিছু জিন এসেছে আমাদের বাবার কাছ থেকে কিছু জিন এসেছে মায়ের কাছ থেকে মোট পরিমাণে এবং একটি সম্মিলিত প্রভাবে এটি প্রকরণের অন্যতম প্রধান কারণ এবং এটি উচ্চতর প্রাণীর সাফল্যের সাথে বেঁচে থাকার অন্যতম কারণ কীভাবে যৌন প্রজননের মাধ্যমে এই প্রকরণগুলি আনা হয় প্রক্রিয়াটি কি আমরা এই প্রকরণটি নিয়ে আলোচনা করব এমনকি এই প্রকরণেও কীভাবে এই প্রকরণগুলি আনা হয় আমি এটিতে আসব যখন আমি মায়োসিস সম্পর্কে কথা বলব এমন কিছু উপায় রয়েছে যার মাধ্যমে বিবর্তন জুড়ে কোটি কোটি বছর ধরে ডিএনএ বিকশিত হয়েছে এবং এটি বিকাশরত পরিবেশের চাহিদাগুলি অনুভব করে এই অনুকূল পরিবর্তনগুলি জমা হতে থাকে এবং দীর্ঘ সময় ধরে চলার পর একটি মুহূর্ত আসবে যখন মূল প্রজাতি বিলুপ্ত হয়ে একটি নতুন প্রজাতির জন্ম দেবে বিলুপ্ত হওয়ার কারণগুলি কী এগুলির অনেকগুলি অনুমান কারণ আমরা ইতিহাসে ফিরে যেতে পারি না এবং যা ঘটে গেছে তা আবার করতে পারি না আমরা পরিবেশ পরিবর্তনগুলি পুনরায় তৈরি করতে পারি না যা কয়েক বিলিয়ন বছর আগে ঘটেছিল তবে আমরা অনুমান করি যে যদি কোনও প্রজাতি পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয় তখন এটি বিলুপ্ত হতে চলে বা যদি এটি এমন একটি বিশেষ পর্যায়ে যায় যে এটি পুনরায় নিজেকে রূপান্তর করতে পারে না তখনও এটি বিলুপ্তির কারণ হতে পারে তারপরে ক্লাসিক উদাহরণটি হল বিপর্যয়ের কারণে ডাইনোসরদের অন্তর্ধান অনেক উপায় রয়েছে যার মাধ্যমে জীবন বিকশিত হয় এটি কেবল বিকশিত হয় না এটি অবিরত এই পরিবর্তনগুলি সংগ্রহ করে এবং এই পরিবর্তনগুলির বেশিরভাগ যা বিবর্তন জুড়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল সেই পরিবর্তনগুলি প্রদত্ত জীবকে বেঁচে থাকার সুবিধা দিয়েছে ফলস্বরূপ জীব এটি ধরে রাখার চেষ্টা করে এবং এটি বংশধরদের মধ্যে সঞ্চালন করার চেষ্টা করে বর্তমানে জীবাশ্ম রেকর্ড ভূতাত্ত্বিক খননের মাধ্যমে আমরা বিবর্তন বোঝার চেষ্টা করেছি শারীরিক কাঠামোগুলি তুলনা করে আমরা বোঝার চেষ্টা করেছি জীবগুলি কীভাবে বিকশিত হতে পারে যেমন আমি বলেছি কঙ্কালের গঠন বা তুলনামূলক ভ্রূণতত্ত্বের ক্ষেত্রে এটি একটি আকর্ষণীয় পর্যবেক্ষণ উদাহরণস্বরূপ আপনি যদি মাছ বা সরীসৃপ পাখি এমনকি স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণের বিকাশের দিকে তাকান আমরা দেখি যে মাছ থেকে শুরু করে মানুষ সকলেই তাদের ভ্রূণের বিকাশের নির্দিষ্ট পর্যায়ে একটি কাঠামো দেখায় যাকে গিল প্যাকেট বলে যা এই অঞ্চলটির চারপাশে রয়েছে তবে মাছের ক্ষেত্রে গিল প্যাকেটটি প্রকৃতপক্ষে বিবর্তিত হয়েছে এবং কার্যকরী গিল তৈরি করেছে যা দিয়ে মাছ শ্বাস নেয় মানুষের মধ্যে এটি ভ্রূণ পর্যায়ে উপস্থিত থাকলেও এটি পরে একটি 'ইউস্টাচিয়ান টিউব' হয়ে শেষ হয় একটি নল যা আসলে আপনার মাঝের কানকে গলার সাথে যুক্ত করে মূলত আপনি যা দেখেন তা হল মাছ থেকে শুরু করে মানুষের মধ্যে ভ্রূণ বিকাশের সময় এই গিল প্যাকেটগুলি উপস্থিত থাকে আপনি তুলনামূলক ভ্রূণবিদ্যা করতে পারেন এবং দেখতে পারেন বিবর্তনটি কীভাবে হয়েছে এবং সবচেয়ে সাম্প্রতিকতম হল আণবিক জীববিজ্ঞান কৌশল যেখানে আমরা কাঠামোর মিল ডিএনএ এবং আরএনএর ক্রমগুলি দেখি এবং এটি বিবর্তন প্রক্রিয়ার সাথে সংযুক্ত করি উদাহরণস্বরূপ ডিএনএ যা এনজাইমগুলির জন্য কোড করে তা মৌলিক বিপাক ক্রিয়ার জন্য বিবর্তন জুড়ে অত্যন্ত অনুরূপ তবুও কিছু জীবের মধ্যে এটি নিম্ন প্রাণীর চেয়ে কিছুটা ভাল বিবর্তিত আসলে ডিএনএ এবং আরএনএ ক্রমগুলি তুলনা করে প্রজাতিগুলি কতটা আন্তঃসম্পর্কিত বা তাদের বৈচিত্র্য আছে সে সম্পর্কেও আমরা অনুমান করতে পারি এই বিবর্তন প্রক্রিয়াটি বোঝার অনেক উপায় রয়েছে আমি এটি শেষ করতে চাই বা কথাটি সংক্ষিপ্ত করতে চাই এই বলে যে বিবর্তন একটি ধারাবাহিক প্রক্রিয়া আপনারা সকলে জানতে পারেন আমরা যেমন বলছি এবং আমাদের কোষগুলি বিভক্ত হচ্ছে যদি সময়ের সাথে সাথে পরিব্যক্তি ঘটে যদি এই পরিব্যক্তিগুলি জমা হয় এবং অনুকূল হয়ে যায় তখন এটি প্রকরণ হয়ে যায় এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যাইহোক বিবর্তনের এই শেষ ফলাফলগুলি আমাদের জীবনকালে নিজের মধ্যে দেখা যাবে না তবে সম্ভবত কয়েক মিলিয়ন বছর পরে আমি আবার বলতে চাই বিবর্তনের গুরুত্বপূর্ণ অংশটি ছিল ডারউইনের তত্ত্ব যা 'Origin of Species by means of Natural Selection' যেখানে পরিবেশ পরিবর্তনগুলি মূলত প্রাকৃতিক নির্বাচন সরবরাহ করে এবং পরিবেশ পরিবর্তনগুলির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটি জনসংখ্যার ব্যক্তি প্রকরণ বিকাশ করবে এই প্রকরণ হয় যৌন প্রজনন বা পরিব্যক্তির কারণে ঘটে এবং প্রকরণগুলি অনুকূল এটি লামার্কের তত্ত্বের বিপরীতে যেখানে তিনি শুধুমাত্র একটি জীবের জীবনকালের কথা বলেছিলেন এটি ধারাবাহিক প্রজন্ম ধরে জড়িত থাকবে ডারউইন প্রসারিত করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন যে এই বিবর্তনীয় পরিবর্তনগুলি প্রজন্মান্তরে জমা হয় এবং তারপরে একটি নতুন প্রজাতি হিসেবে বৈচিত্র্য আনে এগুলোর মাধ্যমে আমরা বিবর্তন আলোচনা করলাম আপনি যদি আরও পড়তে এবং এটি কীভাবে ঘটেছে তার আরও ভাল দৃষ্টিভঙ্গি পেতে আগ্রহী হন বিগলের ভ্রমণ কি ছিল যা ডারউইন নিয়েছিলেন আমি আপনাকে পরামর্শ দেব সময় দিয়ে ইউ টিউবে এই ভিডিওগুলির কয়েকটি দেখার জন্য ধন্যবাদ এবং পরে দেখা হবে